কোষ কালচার প্রযুক্তির বক্তৃতায় পুনরায় স্বাগত আমরা এখন দ্বিতীয় সপ্তাহে রয়েছে যেখানে আমরা দুটো বক্তৃতা শেষ করেছি শেষ বক্তৃতায় আমরা আলোচনা করেছিলাম সেল কালচার পরীক্ষাগারের বিন্যাস এবং নকশা নিয়ে সুতরাং আমরা যখন আলোচনা করেছিলাম আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলাম এই পয়েন্টে যে পরীক্ষাগার তৈরি করার জন্য আমাদের লক্ষ্য কি হবে কোন কোন ধরনের পরীক্ষা করব যা পরবর্তী পাঁচ বা দশ বছরে করতে হবে কিভাবে পরীক্ষাগারটি বাড়ানো হবে আমাদের নতুন ধারণা গুলি নিয়ে চলতে হবে যেখানে আমাদের বিন্যাস এবং নকশা তৈরীর পরিকল্পনা অবশ্যই থাকবে সুতরাং এই বিষয়গুলি নিয়ে কথা বলতে গিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষাগার সম্বন্ধে বলেছিলাম এবং তোমরা জানো আমাদের এই ধরনের সেল বায়োলজি নিয়ে কাজ করার জন্য সুবিধা আছে কিনা এবং আমরা কি বিভিন্ন ক্রমবিকাশ মূলক ইনভিট্রো জীব বিদ্যার সুবিধা তৈরি করতে চাচ্ছি বা এমন কোনো পরীক্ষাগার তৈরি করতে চাচ্ছি সেখানে কোষের ওপর নির্ভরশীল বায়ো সেন্সর কোষকলা প্রযুক্তি বা মূলকের সঙ্গে মূলকের আন্তঃসম্পর্ক বা কোষের সঙ্গে অথবা রাসায়নিক জীববিদ্যা নিয়ে কাজ করব তোমরা যখন বিভিন্ন ধরনের ড্রাগ মৌল কে স্ক্রীন করবে যেগুলি ফ্লুরোসেন্ট মৌল বা বিশেষ কোনো বায়ো মার্কার এর সঙ্গে যুক্ত করতে দাও যে কোষ কালচার তৈরীর জন্য মিডিয়াম বিক্রিয়ক বা জৈব নকল তৈরি করতে চাইলে যেখানে বিভিন্ন ক্ষুদ্র ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেম ব্যবহার করা হয় এবং এর উপরেই নির্ভর করে আমরা পরবর্তী ধাপে এগোবো যেখানে আমরা বোঝার চেষ্টা করবো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যা আমরা আগেই বলেছি আমরা বিভিন্ন ধরনের জায়গা সম্বন্ধিত বাধা নিয়ে আলোচনা করেছিলাম আমরা যতটা সম্ভব কম জায়গা ব্যবহার করব আমরা আলোচনা করেছিলাম আর্থিক বাধা নিয়ে যেখানে আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে দশ বছর পরে কি হতে পারে তা সম্বন্ধে একটি দূরদৃষ্টি মূলক ভাবনা থাকতে হবে এবং এর সঙ্গে জৈব সুরক্ষা নিয়েও আমরা ভাববো সুতরাং এখন থেকেই আমরা কথা বলবো সেই সমস্ত সাবধানতা মূলক অবস্থা নি যেগুলো পরীক্ষা বিন্যাস এর আগে গ্রহণ করতে হবে সুতরাং একটি জিনিস আমাদের বুঝতে হবে উদাহরণ সহকারে যখন তুমি কোন বাড়ির নকশা তৈরি করছ যার অনেক বড় বড় সুবিধা রয়েছে এবং তার নিরাপত্তা সুরক্ষিত করতে হবে সুতরাং এখানে কিছু পয়েন্ট রয়েছে যেগুলো মাথায় রাখতে হবে উদাহরণ সহকারে বলতে গেলে যে সমস্ত ঘর অনেক তলার হয় তাদের বাইরে যাওয়ার জন্য নির্গমন রাস্তা থাকে যেটা তাদের নিরাপত্তা ব্যবস্থা এবং একজনকে এটি বুঝতে হবে যে কী ধরনের ক্ষতি হতে পারে যদি ভুল পরিকল্পনা হয়ে যায় সুতরাং যখনই আমরা কোন পরীক্ষাগার তৈরীর কথা বলব যেমন কোষ কালচারের জানিয়ে আমরা কথা বলছি যেখানে জীবগত ভাবে কার্যকরী মূলক এবং বস্তু নিয়ে কাজ হয় তার মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখবো সর্বপ্রথম যেটা হলো তা হবে একটি প্রবেশ ও নির্গমন পথ আমি যা বলতে চাচ্ছি তা হল তোমার কাছে অবশ্যই একটি পরিষ্কারভাবে ভেতরে যাওয়ার এবং নির্গমনের জন্য রাস্তা থাকবে যেখানে কোনো বাধা থাকবে না এবং কেউ যেন আপদকালীন অবস্থায় দৌড়ে বেরিয়ে যেতে পারে সুতরাং এখানে প্রবেশ পথ পরিষ্কার থাকবে এবং একটি পরিষ্কার ফাঁকা জায়গা থাকবে সুতরাং আজকে এই ব্যাপারগুলি বলতে দাও এখন আমরা দ্বিতীয় সপ্তাহের তৃতীয় বক্তৃতাতে রয়েছি যেখানে আমরা বিন্যাস ও নকশা তৈরীর আগে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে আলোচনা করছি সুতরাং প্রথম জিনিসটি হবে তা হল যখন তুমি বিন্যাস সাজাবে তা মাথায় রাখতে হবে এই জিনিসগুলি মাথায় রাখতে হবে এবং প্রবেশপথ এবং নির্গমন পথ পরিষ্কারভাবে বলা থাকবে যেখানে কোনো বাধা থাকবে না যাতে আপদকালীন অবস্থায় সহজেই বেরিয়ে যাওয়া যায় একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এখন দ্বিতীয় ব্যাপারটি হলো কোষ কালচার পরীক্ষাগারে বছরের পর বছর আমি দেখেছি মানুষটা যখন কোন পরীক্ষাগারের নকশা তৈরি করে তখন কিছু সাধারন বিষয়ে ভুলে যায় যা হলো যতটা সম্ভব মেঝে ফাঁকা রাখা আমি পরে আসবো এই যতটা সম্ভব ব্যাপারটা নিয়ে যা তোমাদের কাছে দৃশ্যমান হবে সুতরাং উদাহরণ সহযোগে বললে ধরো তোমাদের কাছে সুবিধা রয়েছে যেখানে একটি ঘর রয়েছে এবং আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব এই উদাহরণের মাধ্যমে এটি হলো সেই ঘর এখন উদাহরণ দিলে দেখবে এটি হলো ভেতরে প্রবেশ করা এবং এটি হল সাধারণ নির্গমন এখন তোমাদের কাছে বিকল্প ব্যবস্থা রয়েছে কিভাবে তোমরা এটা নিয়ে বিচার করবে সুতরাং এই কাজের বিচার বছরের পর বছর যা আমি বুঝেছি তা একটি ধারণা তৈরি করে এবং আমাদের মাথায় এই পয়েন্টে আসে যেখানে এক নম্বর পয়েন্টের সঙ্গে দ্বিতীয় পয়েন্টের একটি যোগাযোগ রয়েছে এবং তোমরা নিশ্চয়ই এটি ব্যবহার করবে আমি এখানে এই জায়গায় রেখা একে এবং অন্ধকার করে দেখাচ্ছি সুতরাং তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকটা পরিমাণ মেঝে রয়েছে যা আমি ডট এর মাধ্যমে দেখাচ্ছি এবং এটি সহজলভ্য এখানে সুবিধা হল যে এই ধরনের শয্যায় তোমাদের অন্য বিকল্প ব্যবস্থা থাকবে যেখানে কিছু মানুষ কাজ করতে পারবে যা দেখানো হয়েছে Refer Time 0901 আমি তোমাদের উপর এই বিচারটি ছেড়ে দেব তোমরা কিভাবে এটিকে দেখছো সুতরাং বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন রকম পছন্দ হয়েছে এবং প্রত্যেকের সুবিধা র জন্য বিভিন্ন রকম কাজের টেবিল রয়েছে একজনের জন্য এরকম অন্যজনের জন্য আরেক রকম হতে পারে যা বিভিন্ন মানুষের উপর নির্ভর করছে কিন্তু অনেক বছর ধরে বিভিন্ন পরীক্ষাগার তৈরি করে আমি বুঝেছি যে সবথেকে সহজ পদ্ধতি হলো যে তোমরা কীভাবে জায়গাটি ভালোভাবে ব্যবহার করবে সুতরাং তোমরা যা করতে পারো তাহলে কাজের জায়গাটি এরকম হবে এবং তোমাদের সমস্ত সঞ্চয় দেওয়ালে করতে হবে এবং খুবই সতর্ক থাকতে হবে যখন এই সঞ্চয়ের জায়গা তৈরি করছ যেটি খুব বেশি উচ্চতায় হবে না কারণ যদি তুমি এটাকে খুব উঁচু করো তখন তার ওপরের যে ধাপ রয়েছে সেটিতে কোন কিছু রাখা সম্ভব হবে না যা পরে কাজে লাগতে পারে বা তোমাদের সমস্ত সঞ্চয় জায়গা ভরে গেছে ঠিক সুতরাং এটি হলো সেরকম একটি অবস্থা যা আমি বলতে চাইছি আমার ক্ষেত্রে সবথেকে পছন্দসই জায়গা হল যখন আমরা সমস্ত জায়গাকে ঠিকঠাক ভাবে ব্যবহার করব এখন সারা পৃথিবীর সমস্ত ধরনের সেল কালচার পরীক্ষাগার যা ব্যবহার করে তা হল CO 2ইনকিউবেটর যার প্রয়োজনীয়তা সম্বন্ধে আমরা পরে আসবো যখন ডিসের ভেতরে আমাদের PH ঠিক রাখা প্রয়োজন সুতরাং এই পয়েন্টে এটি খুব গুরুত্বপূর্ণ নয় কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে কার্বন ডাই অক্সাইড ইনকিউবেটর রে সিলিন্ডার দিতে হয় এবং যদি তোমাদের এই সিলিন্ডার ব্যবহার করা হয়ে থাকে যারা খুবই বড় হয় সুতরাং তোমাদের এমনভাবে জায়গাটিকে নকশা করতে হবে যেখানে তোমরা এই সিলিন্ডার গুলি রাখতে পারবে এবং একটি নির্দিষ্ট জায়গায় যা হবে বন্ধ দরজার কাছে যেখানে আমরা ছোট বাক্স বা তার বাইরে কিছু রাখছি কিন্তু যদি তোমরা এটা মনে করার চেষ্টা করো যা অভ্যাস এর সময় আমি দেখেছি যেখানে অনেক জায়গাতে মানুষরা ভুলে যায় এই সমস্ত বৃহৎ সিলিন্ডার এর ব্যাপারে তারা যদি ভুলে যায় যেটি খুবই খারাপ হবে সুতরাং তোমাদের কাছে অবশ্যই ধাতুর ক্লিপ থাকবে যা এমন ভাবে লাগানো থাকবে যাতে সিলিন্ডার গুলি পড়ে না যায় এবং এটি ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার যখন তোমরা সিলিন্ডার গুলি রাখবে যাতে সিলিন্ডার কোনভাবেই পড়ে না যায় দ্বিতীয় ব্যাপার হলো একটি সমস্যা যা তোমরা একটি উদাহরণ দিয়ে দেখতে পারো কল্পনা করো এখানে একটি সিলিন্ডার রয়েছে এবং এই জায়গাতে আমি গোল করছি এখানে একটি ইনকিউবেটর রয়েছে এবং এখানে ওপরে রাখা আছে এর ওপরে আমি নীল করে দেখাচ্ছি এখানে ইনকিউবেটরের রাখা আছে সুতরাং ইনকিউবেটর কে এমন ভাবে রাখতে হবে যেখানে সিলিন্ডার গুলিকেও পাশাপাশি রাখা যায় সুতরাং তোমরা যদি বুঝতে পারো আগে থেকে উপরের অংশটি তৈরি করে রাখবে তাহলে তোমাদের সমস্ত উপরের অংশটি করে রাখতে হবে এবং সেখানে তোমরা ইনকিউবেটর রাখতে পারো এবং যদি অন্য জায়গায় ইনকিউবেটর না রাখা যায় তাহলে এখানেই সিলিন্ডার রাখা যেতে পারে তোমরা নকশা তৈরি করার আগেই এই উপরের অংশটি তৈরি করতে পারো যা নিশ্চিত করবে একটি জায়গা ফাঁকা ফাঁকা থাকবে কিছুটা এই রকম আমি নীল রংয়ের পেন দিয়ে এই ধরনের বাঁকানো দাগ করে দিচ্ছি এই জায়গাটি একটি প্রান্তে হলে ভালো হয় এবং ইনকিউবেটর ধরে রাখার জন্য উদাহরণ সহকারে বলতে গেলে ইনকিউবেটর যার মধ্যে বিভিন্ন পরীক্ষামূলক বস্তু থাকে তাই ইনকিউবেটর কে প্রধান ফটক থেকে দূরে রাখাই ভালো দ্বিতীয় ভাবে বলতে গেলে এটি একটি কোণে রাখা ভালো যেখানে তারা বাতাসের সঙ্গে যা বাহির থেকে প্রবেশ করছে তার সঙ্গে সরাসরি সম্পর্ক করবে না অথবা তোমরা জানো যে গুলো ঢুকছে তা বাতাসের স্রোত সুতরাং তোমাদের চেষ্টা করতে হবে এই বাতাসের স্রোতের জায়গা থেকে যতটা সম্ভব দূরে রাখার তোমাদের কাছে এই বিকল্প রয়েছে যে আমরা এটাকে এই খানে রাখবো বা দ্বিতীয় বিকল্প হিসেবে অন্যদিকে সরিয়ে নেব কিন্তু দুটো অবস্থাতেই ঠিক রাখতে হবে সুতরাং এখানে দুটি ছায়াযুক্ত জায়গা দেখানো আছে যা আমি নকশা করে দিচ্ছি এবং একটি কোণের A সুতরাং আমি দেখাচ্ছি A এবং ভেতরে ঢোকা E এখন তোমরা এটিকে A বা D তে রাখা হচ্ছে এখন এই অবস্থায় তোমরা যদি এদিকে ছাড়া ছাড়া ভাবে রাখ তাহলে সিলিন্ডার রাখার জন্য যথেষ্ট জায়গা পাওয়া যাবে এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামী দুবছরে বা দশ বছরে কতগুলো ইনকিউবেটর কেনা হবে যদি একটি মাত্র ইনকিউবেটর প্রয়োজন হয় দুটি ইনকিউবেটর হলে যার মধ্যে একটি CO 2 ইনকিউবেটর হবে এবং অন্যটি সিওটু ছাড়া ইনকিউবেটর হবে এটি খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা আমাদের আগে থেকেই গ্রহণ করতে হবে এখন চিন্তা করো তোমাদের মনে হবে এগুলি খুবই তুচ্ছ বস্তু কারণ আমি জানি কেউ ভাববে যে এটি কোন বড় ব্যাপার নয় কিন্তু ঘটনা হলো তোমরা যখন একটি পরীক্ষাগার তৈরি করার জন্য পরিকল্পনা করছ তোমাদের বুঝতে হবে আগামীকাল এই পরীক্ষা গাছটির সুবিধা আরো বাড়তে পারে অথবা কতজন ব্যবহারকারী এখানে থাকবে সুতরাং এখানে কিছু সংখ্যক ব্যবহারকারী ভেতরে আসবে ধরে নাও 2017 সালে আমি এটা পরিকল্পনা করছি এবং তোমরা জানো এটি এখন সবথেকে ভালো সুবিধা তোমাদের এগুলির সীমাবদ্ধতাও জানতে হবে যা বলে 2027 সালে কতজন ব্যবহারকারী থাকতে পারে এর কারণ হলো তোমরা এখন তাদের জন্য সুবিধা তৈরি করছ না যখন ব্যবহারকারীর সংখ্যা পরিবর্তন হবে তখন বিভাগীয় সুবিধা বা ইনস্টিটিউট এর সুবিধা সেই হিসেবে রাখতে হবে যদি একজনের জন্য সুবিধা করতে হয় তাহলে তোমাকে জানতে হবে কতজন আন্ডারগ্রাজুয়েট পোস্ট গ্যাজুয়েট ছাত্র বা পোস্ট ডক্টরেট ছাত্র রয়েছে যারা বিভাগীয় সুবিধা গ্রহণ করতে পারবে এখানে মোটামুটি একটা সংখ্যার ধারণা থাকতে হবে কতজনের জন্য তুমি সুবিধা দিতে পারবে এবং তার সম্পর্কিত কতজন ব্যবহার করতে পারবে যেমন উদাহরণস্বরূপ এই দশটি সুবিধার জন্য এবং প্রত্যেক পরীক্ষাগারে দুই থেকে তিন জন ছাত্র ব্যবহার করতে পারবে সুতরাং আমরা যখন কোন বিশেষ মানুষদের নিয়ে কথা বলছি সেটি বছরের পর বছর এর অভিজ্ঞতা থেকে বা মোটামুটি দুদশকের অভিজ্ঞতা থেকে আমি শিখেছি এটি সব সময় একটি ভালো চিন্তা এই ধরনের বিশেষ সুবিধার জন্য যা মানুষদের জন্য ঠিক করা থাকবে যেমন তোমরা জানো এই মানুষগুলি যারা নিশ্চিত করবে খুব বেশি ব্যবহারকারী থাকলে তা কন্টামিনেশন কলুষিত করার সমস্যা বাড়িয়ে তুলবে এটি সব সময়ে ভালো ধারণা নয় যে সবাই ভেতরে আসবে এবং বাইরে যাবি এবং যতক্ষণ না তুমি একেবারে নিজস্ব কিছু সুবিধা বানাতে পারছ এবং তুমি প্রধান হিসেবে কাজ করছ এখন যদি এটি বিভাগে অসুবিধা হয়ে দাঁড়ায় তোমরা জানো এটি যদি ইনস্টিটিউটের হয় তাহলে এটি সবথেকে ভালো ব্যবস্থা যে তোমার পরীক্ষাগার কে নির্দিষ্ট সংখ্যক ছাত্রদের জন্য ঠিক করে দেবে যদিও এই ব্যবস্থার কিছু অপূর্ণতা রয়েছে কিন্তু তোমরা জানো একজন একটি পয়েন্টে এই মাসে কিছু মানুষের জন্য ব্যবহার হলো এবং একজনকে এই বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে কিন্তু যদি তুমি সত্যি সত্যিই এই ব্যবস্থাটি পরিচালনা করতে চাও তাহলে কিছু মানুষকে ভালোভাবে প্রশিক্ষিত করতে হবে সুতরাং আমি এখানেই এটি ছেড়ে দেবো যে কতজন ব্যবহারকারীকে ব্যবহার করতে দেয়া হবে সুতরাং তোমরা দেখলে 2017 থেকে 2027 এই 10 বছরে কতজন ব্যবহারকারী থাকবে এবং যারা ইনকিউবেটর গুলিকে ব্যবহার করবে এবং যারা তাকগুলি ব্যবহার করবে কারণ এগুলি খুবই খরচসাপেক্ষ বস্তু Refer Time 1812 আমরা যখন CO 2 ইনকিউবেটর নিয়ে কথা বলছি তখন ইতির ভাগ্য নির্ধারিত হয় একজন নতুন প্রিন্সিপাল ইনভেস্টিগেটর বা নতুন ফ্যাকাল্টি এর ক্ষেত্রে যিনি প্রথমে কাজ শুরু করছেন সবসময়ই প্রতিকূলতার সম্মুখীন হবেন যেখানে তোমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে এই কাক এবং জায়গা সম্বন্ধে কিন্তু এরপর সবথেকে উপরে যা মাথায় রাখতে হবে যে কতজন এই সুবিধাগুলো ব্যবহার করবে উদাহরণ সহকারে কেউ যদি এই তাক গুলি ব্যবহার করছে প্রাণীদের কোষের প্রাথমিক কালচার করার জন্য যা দের কলুষিত হওয়ার সম্ভাবনা প্রচুর কারণ এই ধরনের কাজের জন্য খুবই প্রশিক্ষিত মানুষজন দরকার যারা এই ব্যাপারগুলি কে নিয়ে যত্নসহকারে কাজ করবে যখন কেউ সেল লাইন নিয়ে কাজ করছে যার প্রবণতা কম কারণ এখানে কোষগুলিকে নাইট্রোজেন সিলিন্ডারে রাখা হয় সুতরাং তোমরা কিভাবে এই ধরনের ব্যাপার গুলি কে ভাগ করবে এবং আমি যেটা বলতে চাইছি ধরো এখানে নির্দিষ্ট জায়গা দেওয়া আছে তোমার ইনকিউবেটরের জন্য সেখানে কতগুলি ইনকিউবেটর লাগবে যখন তোমাদের ইনকিউবেটর প্রয়োজন হবে বা যখন প্রয়োজন হবে না এখানে গ্যাসের পরিচালন ব্যবস্থা হাতে হাতে করতে হবে আমি বছরের পর বছর ধরে দেখেছি যেখানে সাধারন সুবিধাগুলি রয়েছে সেখানে যে মানুষগুলি এগুলি ব্যবহার করছে তারা ভুলে যায় যে গ্যাস শেষ হয়ে গেছে এবং যার কারণে কোষ গুলি মারা যেতে পারে এবং এটি একটি খুবই সাধারণ সমস্যা এবং বিশ্বাস করো এটি ঘটে এবং এটি বড় সমস্যার সৃষ্টি করে Refer Time 1948 সুতরাং সর্বপ্রথম তোমাদের জানতে হবে কতজন ব্যবহারকারী থাকবে এবং তাদের মধ্যে কিভাবে তুমি রাগ করবে আমি এখানে কিছু সাবধানতা অবলম্বন করার কথা বলব যা একজন ব্যবহারকারীকে সিদ্ধান্ত নিতে হবে সুতরাং আমি অতিরিক্ত গুরুত্ব আরোপ করবো না কিন্তু তবুও আমি তোমাদের বলব এটিকে গুরুত্ব দিতে এবং দয়া করে যত্ন নিতে সুতরাং এখন পরের ব্যাপারটি যা বেশিরভাগ পরীক্ষাগারে নিতে হয় তাহলো কারা এই সেল লাইন ব্যবহার করবে এবং তাদের জন্য নির্দিষ্ট সুবিধা থাকবে যা হবে ক্রায়ো কেন যেখানে তরল নাইট্রোজেন থাকবে সুতরাং এই ক্যান গুলিতে যেগুলো খুবই কৌতুহলজনক যে যেটি তোমাদের ছবি এঁকে দেখাচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যাদের কাছে দুধের কেন রয়েছে এটি দেখতে প্রায় সেরকম কিন্তু আরেকটু বেশি গোলাকার এবং আরো বেশি ধারক থাকে যাতে কোষ গুলি রাখা থাকে এগুলোকে বলে সেল হোল্ডার যা আমি সঠিকভাবে এঁকে দেখাতে পারছি না এখানে ওপরে একটি চাপা রয়েছে যেখানে নাইট্রোজেন দেওয়া হয় এবং এগুলোতে হোল্ডার এইভাবে আছে যেগুলো খুব সুন্দর ধারক এই ধরনের হোল্ডার যেখানে ছোট ছোট কাজ করা আছে এবং তাক রয়েছে এইরকম ভাবে এবং সমস্ত অংশ ভেতরে রাখা থাকে সুতরাং প্রত্যেক টি সেল কালচার পরীক্ষাগারে বা সেল লাইন বজায় রাখার জন্য তারা তরল নাইট্রোজেন বছরের পর বছর দশকের পর দশক রাখা যেতে পারে কিন্তু সমস্ত বিষয়টি করার সময় এটি ঠিক রাখতে হবে যে সময়ে সময়ে তরল নাইট্রোজেন কে দিতে হবে এবং পুনরায় পূর্ণ করতে হবে এবং যতবার তুমি খুলছো ততোবারই তরল নাইট্রোজেন কমতে থাকে তাই কিছু সময় অন্তর অন্তর বা প্রত্যেক সপ্তাহে পূর্ণ করতে হবে সুতরাং তোমাদের বুঝতে হবে তোমরা এটিকে কোথায় রাখবে কারণ এগুলি খুবই ভারী বস্তু আমরা আবার যদি নকশাতে ফিরে আসি তখন তোমাদের একটি জায়গা দেখতে হবে যা সব থেকে ভালো জায়গা আমি এটিকে এখানে দেখাচ্ছি কারণ প্রত্যেক বার তোমাদের এদিকে পরীক্ষাগারে তুলে রাখতে হবে এবং নাইট্রোজেন আনতে হবে এবং ভর্তি করতে হবে সুতরাং তোমাদের নিশ্চিত করতে হবে যে তোমরা অনেক দূর থেকে এখানে আসবে না কিন্তু এখানে আরেকটি সমস্যার সৃষ্টি হয় যখন একটি কোনে ইনকিউবেটর থাকে তোমাদের সব সময়ই নাইট্রোজেন রাখতে হবে আমি ভুল বললাম কার্বন ডাই অক্সাইড সিলিন্ডার রাখতে হবে সুতরাং যখনই তোমরা এটা করবে তখন দয়া করে নিশ্চিত করবে এটি ঘটছে এবং তোমরা সমস্ত নিজেকে নষ্ট করে দেবে না এবং একদিকে নাইট্রোজেন ভুল বলা হল কার্বন ডাই অক্সাইড সিলিন্ডার রাখা থাকবে যেখানে CO 2 সিলিন্ডার কে পরিষ্কার করে রাখতে হবে যা বেশিরভাগ ক্ষেত্রেই অপরিষ্কার হয় সুতরাং যখন তোমরা এটিকে সংগ্রহ করে রাখছো তখন ঠিক করতে হবে যখনই সিলিন্ডার পৌঁছবে তখন সেটিকে পরিষ্কার করে নেবে এবং সাবধান করতে হবে কারন এটি খুবই ভারী সুতরাং তোমাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যখন এটিকে সঠিকভাবে রাখবে এবং সেই জায়গাতে কিছুটা অ্যালকোহল ছড়িয়ে দিতে হবে এবং পরিষ্কার করে দিতে হবে যাতে এক দম মাঝখানে না রেখে একধার থেকে নিয়ে যেতে হবে কারণ এটি মেঝে নষ্ট করে দিতে পারে সুতরাং এখন থেকে আমি তোমাদের কোথায় নাইট্রোজেন রাখতে হবে বা সেল লাইন সংগ্রহ করতে হবে যা নিশ্চিত করবে নিয়মিত তরল নাইট্রোজেন এর যোগদান দেওয়ার জন্য এবং পরিপূর্ণ করার জন্য সুতরাং আমাদের একটি জায়গা ঠিক করতে হবে এটি জন্য এটি প্রয়োজনীয় হবে একটি জায়গা অবশ্যই থাকবে যেখানে অন্ততপক্ষে একটি ভেসেল এর মধ্যে তরল নাইট্রোজেন ভরা থাকবে সুতরাং তোমাদের অন্ততপক্ষে দুটো থাকলে ভাল যখন সে লাইন নিয়ে কাজ করছ এবং সঠিকভাবে নকশা তৈরি করার জন্য এই ধরনের ভেসেল বিভিন্ন আকারের হয় এবং আমি বিভিন্ন পরীক্ষাগার দেখেছি যারা বিভিন্ন আকারের ব্যবহার করে এবং একজনকে বুঝতে হবে কত পরিমান কোষ নিয়ে কাজ করছে এবং সংগ্রহের পরিমাণ কত দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমরা যদি খুব বড় জিনিস নিয়ে নাড়াতে চাও তাহলে এটি একটি বড় সমস্যা তোমরা যদি খুব ছোট নিয়ে কাজ করতে চাও তখন তার মধ্যে কত পরিমান সংগ্রহ রাখা যাবে সেটাও একটি সমস্যা তাই এই দুটোর মাঝে তোমাদের একটি সিদ্ধান্ত নিতে হবে যে এগুলির আয়তন কত হবে এর সব থেকে সহজ পদ্ধতি হলো এটার নড়াচড়ার ক্ষমতা কিরকম আছে এবং তোমাদের জানতে হবে এটা কিভাবে করা হবে সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ যে বুঝতে হবে যখন তোমরা এটি নিয়ে পরিকল্পনা করছো এখন আমরা আবার নকশার আলোচনা তে ফিরে আসবো আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের ঘরেরকোন রয়েছে যা CO 2 সিলিন্ডার রাখার জন্য খুবই প্রয়োজন এবং তোমাদের একটি জায়গা নিশ্চিত করলে সেখানে এটি সঞ্চয় করে রাখা যাবে এরপর আমরা আলোচনা করেছিলাম নির্দিষ্ট জায়গায় সিলিন্ডার রাখার ব্যাপারে যেখানে নির্দিষ্ট হুক চেন বা ক্লাম্প দিয়ে আটকানো থাকবে যাতে তারা পড়ে না যায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি যখনই তোমাদের সিলিন্ডার নিয়ে কথা বলব আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি এটি বেশিরভাগ ক্ষেত্রেই ট্রলি এর মাধ্যমে বহন করা হয় আমি দেখেছি স্নাতক স্তরের ছাত্ররা এটিকে গড়িয়ে নিয়ে যাচ্ছে এই পদ্ধতিটি খুবই মারাত্মক অভ্যাস এটা শুনতে বিরক্তিকর লাগলেও এটি একটি বড় সমস্যা তোমরা দয়া করে এই সুবিধাটা নেবে যেখানে একটি ছোট ট্রলির মাধ্যমের দ্বারা এই কাজটি করা হবে যা হুক দিয়ে লাগান থাকতে পারে সুতরাং এটি নিশ্চিত করে তোমাদের সহকর্মীদের সুরক্ষা এবং আশে পাশে যারা আছে সুতরাং বিশেষভাবে বলছি দয়া করে এই ধরনের ব্যবস্থা গুলিকে সুরক্ষিত করবে যেখানে একটি নির্দিষ্ট জায়গা থাকবে ট্রলি রাখার জন্য বা এই ধরণের কাজের জন্য যাতে যখনই তোমাদের প্রয়োজন হবে তোমরা এটি নেবে এবং সিলিন্ডার কে নিয়ে যাবে সেখানে আরও একটি রাখা থাকলে ভালো যেটি আর একটু অন্যরকমের হবে ছোট জিনিসের জন্য বিভিন্ন ধরনের হাতে ঝোলানো ঝুড়ি থাকবে কারণ এখানে বড় থাকলে সমস্যা হয়ে যাবে সুতরাং এগুলো ছিল খুবই প্রাথমিক ব্যাপার আমরা এবার আলোচনা এগিয়ে নিয়ে যাব যেখানে অন্যান্য জিনিস এবং তাদের পদ্ধতি বিন্যাস ও তাদের বুনিয়াদি প্রয়োজন তোমরা জানবে যখন আমরা এই সমস্ত ব্যাপারগুলি সম্পন্ন করব ঠিক